পূর্বে আমরা একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মূল প্রয়োজনীয়তা দেখেছি এবং তারপরে আমরা সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করেছি প্রথাগত অপারেটিং সিস্টেমগুলি এই বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে না এবং এই বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করার জন্য কী করতে হবে সেটা দেখা দরকার এই উদ্দেশ্যে ইউনিক্স অপারেটিং সিস্টেমটি আলাদা করা হবে এটি নির্দিষ্ট কিছু কাজ করে তার কারণগুলি অধ্যয়ন করব এবং এটিকে আরও উন্নত করার জন্য আলোচনা করব ইউনিক্সকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করার জন্য শেষ বক্তৃতায় আলোচিত সমস্ত বৈশিষ্ট্য যা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের প্রয়োজন সমর্থন করতে হবে তবে এগুলি ইউনিক্স সঠিকভাবে সমর্থন করে না এবং হার্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশনটিতে ইউনিক্স ব্যবহারের জন্য দুটি প্রধান সমস্যা বা বাধা রয়েছে প্রথমটি হল নন প্রিএম্পটেবিল কার্নেল যখন ইউনিক্স কোডটি কার্যকর করা হচ্ছে অর্থাৎ যখন কার্নেল কোডটি কার্যকর করা হচ্ছে তখন সমস্ত বাধাকে সরিয়ে দেওয়া হবে দ্বিতীয় সংখ্যাটি গতিশীল অগ্রাধিকারের লেভেলে ইউনিক্স অপারেটিং সিস্টেম প্রতিবার স্লাইসে কোনও কাজের অগ্রাধিকার লেভেলটি সরিয়ে রাখে এর কারণগুলির পরীক্ষা করে দেখা যেতে পারে প্রথম প্রশ্নটি দেখা দেয় যে কার্নেল রুটিনগুলি সম্পাদন করার সময় এটি কেন সমস্ত বাধা নিষ্ক্রিয় করে এবং দ্বিতীয় প্রশ্নটি হল কেন এটি কোনও কাজের অগ্রাধিকার স্থানান্তরিত করে চলতে থাকে কারণ এই পরিস্থিতিতে এটি চালানো কঠিন হয়ে পরতে পারে সময়সূচী হিসাবে রেট মনোটোনিক শিডিয়ুলারের মতো শিডিউলিং প্রোগ্রামার নির্ধারিত অগ্রাধিকারগুলি পরিবর্তন করে না এবং এই ধারণাটি নিয়ে কাজ হয়ে থাকে প্রথমত একটি প্রিএম্পটেবিল কার্নেলকে রেনত্রান্ট কার্নেলও বলা হয় যেখানে একবার বাধা পাওয়ার পরে কার্নেলের রুটিন শুরু হয় এবং পরে কেবল বাধা পেয়ে বন্ধ হয়ে যায় আবার কিছু সময়ের পরে এটি একই জায়গা থেকে অব্যাহত থাকে অর্থাত্ কোনও রেনত্রান্ট কার্নেল বাধাগ্রস্ত হতে পারে তবে ইউনিক্স হল একটি নন রেনত্রান্ট বা একটি নন প্রিএম্পটেবিল কার্নেল এটি অর্জন করতে সমস্ত বাধা নিষ্ক্রিয় করা হয়েছে এবং এভাবে কার্নেলটি প্রিএম্প্ট করা যায় না এটি সমস্ত কোড চালানোর পরে করা দরকার তবে তারপরে প্রশ্ন উত্থাপিত হয় যে এটি কেন রেনত্রান্ট নয় এবং কেন এটি বাধাগ্রস্ত হতে পারে না কিছু অন্যান্য কোড চালিত হয় এবং তারপরে কার্নেল কোডটি যেদিকে ছেড়েছিল সেখান থেকে চালানো শুরু করে উপরে উত্থাপিত প্রশ্নের উত্তর হল না কারণ এটি কার্নেল ডেটা স্ট্রাকচারের অখণ্ডতা নষ্ট করবে অপারেটিং সিস্টেমকে দক্ষ করতে ইউনিক্স বিকাশকারীরা কার্নেল স্তরের লক ব্যবহার করেনি সুতরাং যদি কোনও ডেটা স্ট্রাকচার যা অপারেটিং সিস্টেমের একটি অংশ এবং সেটি অর্ধেক সময়ে সংশোধিত হয় তারপরে একটি প্রিএম্পশান এবং অন্য কিছু অংশ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয় এবং তারপরে এটি পড়ে থাকা অসামঞ্জস্যপূর্ণ ডেটা সংশোধন করে এটি পরিবর্তন করে একটি বেমানান সিস্টেমের দিকে পরিচালিত করে এবং সিস্টেমটি ক্র্যাশ হতে পারে তবে সমস্যাটি আরও তীব্র হয় যদি ব্যবহারকারীর কাজগুলি কার্নেল মোডেও চালিত হয় যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আলোচনা করবো নিম্নলিখিত আলোচনাটি থেকে বুঝতে হবে যে প্রথাগত অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ইউনিক্স ইত্যাদি কার্নেলটি নন প্রিএম্পটেবিল হয় মূল কারণ হল এটি কার্নেলের ডেটা কাঠামোর অখণ্ডতা রক্ষার জন্য একটি কার্যকর উপায় এটি ইউনিক্স ৫ এবং তারপরে ইউনিক্স উইন্ডো এবং লিনাক্সের পরবর্তী সংস্করণগুলি কার্নেলকে প্রিএম্পটেবিল করে তুলেছে তবে পরবর্তী ঘটনাগুলিতে একটি বড় প্রতিবন্ধকতা থাকে যেমন একটি নন প্রিএম্পটেবিল কার্নেল থাকে এবং এর মূল কারণটি হল যে কোনও কার্নেল স্তরের লক ব্যবহার করা হয়নি সুতরাং কর্নেল ডেটা কাঠামোর অখণ্ডতা রক্ষা করার জন্য বাধা নিষ্ক্রিয় করা হল একটি প্রয়োজনীয় উপায় তবে এটি যেহেতু একটি বড় প্রতিবন্ধকতা তাই উইন্ডো এবং ইউনিক্সের পরবর্তী সংস্করণগুলি কার্নেল স্তরের লকগুলি ব্যবহারের মাধ্যমে তারা কার্নেলকে প্রিএম্পটেবিল করে তুলেছিল তবে যদি কার্নেলটি নন প্রিএম্পটেবিল হয় এটি সময়সীমা মিস করতে পারে কারণ পূর্ববর্তী কার্যগুলি কার্নেল মোডে এবং কনটেক্সট স্যুইচ টাইমে হয়ে যায় এছাড়াও কার্নেল মোডে ব্যয় করা সময়টি সর্বাধিক সেকেন্ডের ক্রম হতে পারে কারণ সাধারণত প্রসঙ্গের সুইচ সময়টি এক সেকেন্ড হিসাবে সেট করা থাকে এবং কার্নেলের রুটিনটি এক সেকেন্ড পর্যন্ত চলতে পারে যদি উচ্চ অগ্রাধিকারের কাজটি প্রতিরোধ করা হয় এক সেকেন্ডের জন্য তবে এটি অবশ্যই তার সময়সীমাটি মিস করবে কারণ নির্দিষ্ট সময়সীমা কয়েকশো মাইক্রোসেকেন্ডের হয় বিষয়টি আরও খারাপ হওয়ার জন্য কোনও ব্যবহারকারী প্রোগ্রামও কার্নেল মোডে কার্যকর হতে পারে যখন কোনও ব্যবহারকারী সিস্টেম প্রোগ্রাম কল করে তখন এটি কার্নেল মোডে চলবে একটি সফ্টওয়্যার বিঘ্নিত করে এবং মোডটিকে কার্নেল মোডে পরিবর্তন করবে এমনকি যখন কোনও ব্যবহারকারী প্রোগ্রাম চলমান থাকে এবং একটি সিস্টেম কল করে তখন এটি নন প্রিএম্পটেবিল হয় মূল ইউনিক্স বিকাশকারীরা একটি দক্ষ অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন এবং তারা রিয়েল টাইম এবং মাল্টি প্রসেসর অ্যাপ্লিকেশনগুলিতে ইউনিক্সের ব্যবহারটি কল্পনা করতে পারেননি দ্বিতীয় সমস্যাটি হল গতিশীল প্রাওরিটি লেভেল যদি আমরা ইউনিক্স শিডিয়ুলারের দিকে নজর রাখি তবে এটি মাল্টিলেভেল ফিডব্যাকের সারি ব্যবহার করে এটি কার্যগুলিকে কয়েকটি অগ্রাধিকারের রেঞ্জে ভাগ করে প্রতিটি পরিসরের জন্য এটি একটি পৃথক সারি বজায় রাখে বিভিন্ন প্রাওরিটিগুলি ব্যবহারকারীর সাধ্যের মধ্যে থাকে সম্ভবত ২৫৬ ব্যবহারকারীর লেভেল রয়েছে এবং তারপরে কার্নেল প্রক্রিয়াগুলি ব্যবহারকারীর প্রক্রিয়াগুলির চেয়ে উচ্চ অগ্রাধিকারের হয় ব্যবহারকারী প্রক্রিয়াগুলি প্রকৃতপক্ষে কার্নেল স্তরে স্থানান্তরিত করতে পারে না এবং সেখানে অগ্রাধিকারের আরও কয়েকটি ব্যান্ড রয়েছে যেমন ফাইল্স বাফার ডিস্ক IO এবং সোয়াপার্স ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার ডিফল্টরূপে সিস্টেমটি দ্বিতীয় অংশটি ব্যবহার করে ব্যবহারকারীর টাস্কটি সময়ের অংশটিকে একবারে সম্পূর্ণ করে তারপর তাদের অগ্রাধিকারগুলি পুনরায় সংশোধন করা হয় প্রথাগত অপারেটিং সিস্টেমে আমরা দেখতে পেলাম যে কোনও ইউনিক্স টাস্কের jth স্লাইসে তার অগ্রাধিকারটি বেস অগ্রাধিকার হিসাবে গণনা করা হয় এবং এটি একটি দুর্দান্ত মান CPU ব্যবহারের সময় এবং অতীতের CPU সময়টিকে ব্যবহার করা হয় যা পুনরাবৃত্ত সম্পর্কের আকারে প্রকাশ করা হয় CPU সময় j তে j−1 এর অর্ধেক ব্যবহার হয় আগের সময়ের স্লাইসে CPU যতটা ব্যবহার করা হয়েছিল তার অর্ধেক j−1 এর আগের CPU তে ব্যবহার করা হয় অগ্রাধিকার PrTi j হল j সময় স্লাইসে টাস্ক Ti এর প্রাওরিটি CPUTi j হল CPU ব্যবহারের ইতিহাসের জন্য জ্যামিতিকভাবে ওজন হ্রাস করা এর সাথে এবং UTi j হল j সময়ে CPU ব্যবহারের ইতিহাস BaseTi j হল একটি মান যা বিভিন্ন কার্যকে অগ্রাধিকার ব্যান্ডগুলিতে পৃথক করতে ব্যবহৃত হয় প্রোগ্রামার দ্বারা niceTi j সেট করা থাকে এবং নাম হিসাবে ইঙ্গিত করা হয় যে কোনও প্রোগ্রামার কেবল এই কাজের অগ্রাধিকার হ্রাস করতে পারে এটি কোন অগ্রাধিকার বৃদ্ধি করতে পারে না CPUTi j শব্দটি পুনরাবৃত্তির আকারে দেওয়া হয়েছে CPU Ti j−1 ওজনের অর্ধেকটি CPU ব্যবহারের ইতিহাসে j−1 এর আগে দেওয়া হয়েছে অর্ধেক ওজন হল শেষ বারের স্লাইসে যা পেয়েছিল এবং এটি CPU কে কতটা ব্যবহার করেছে সেটি যদি আমরা এই পুনরাবৃত্তিটি উদ্ঘাটিত করি তবে দেখতে পাই যে জ্যামিতিকভাবে বিভিন্ন সময় ব্যবহারের জন্য ওজনকে হ্রাস করতে হবে শেষ বারের উদাহরণটি ৫০ দেওয়া হবে তার আগে সময়টি ২৫ ১২৫ ছিল সুতরাং এটি অতীত CPU ব্যবহারের ইতিহাসের জন্য জ্যামিতিকভাবে হ্রাস করা ওজন তবে তারপরে এটি ভাবা যেতে পারে যে কেন এটি করতে হবে এখানে আলোচনাটি বেস অগ্রাধিকারগুলি সম্পর্কে সম্পূর্ণ অগ্রাধিকারের ব্যান্ডটি বিভিন্ন ছোট ছোট অগ্রাধিকার ব্যান্ডের সোয়াপার ব্লক IO ফাইল ম্যানিপুলেশন ক্যারেক্টার IO কার্নেল প্রক্রিয়া এবং সর্বনিম্ন ব্যবহারকারীর প্রক্রিয়াগুলিতে বিভক্ত এই ব্যবহারকারীর প্রক্রিয়াগুলি অন্যান্য অগ্রাধিকার স্তরে স্থানান্তর করতে পারে না এবং একটি নির্দিষ্ট অগ্রাধিকার স্তরের কোনও কাজও এর ব্যান্ডটি অতিক্রম করতে পারে না মূল ধারণাটি হল IO সমস্যার সৃষ্টি করে CPU উচ্চ গতিতে কার্যকর করে এবং যদি কোনও কাজের IO দরকার হয় তবে এর অগ্রাধিকার অবশ্যই বেশি হওয়া উচিত অন্যথায় প্রতিক্রিয়া সময় কম হবে IO চ্যানেলগুলিকে যথাসম্ভব ব্যস্ত রাখা দরকার যদি কোনও কাজ IO পর্যায়ে হতে থাকে তবে এর অগ্রাধিকারটি বাড়ানো উচিত এইভাবে সমস্ত IO কে অনুরোধ করা হয় এবং IO চ্যানেলকে ব্যস্ত রাখা হয় সুতরাং IO বাউন্ড টাস্কগুলির জন্য অগ্রাধিকারটি উচ্চতর করা হয় তবে CPU বাউন্ড টাস্কগুলির জন্য অগ্রাধিকার গণনা সূত্রটি ব্যবহার করে অগ্রাধিকারটি কম করা হয় গড় থ্রুপুট বাড়ানোর জন্য IO কাজের অগ্রাধিকার উত্থাপন করা প্রয়োজন হয় অতএব পূর্ববর্তী ক্ষেত্রে CPU ব্যবহার গণনা করা হয় যদি ব্যবহারটি কম হয় তবে এটি নির্দেশ করে যে এটি IO করছে এবং তাই কাজের অগ্রাধিকার বৃদ্ধি পায় ইউনিক্সে নিম্নটি অগ্রাধিকারের মান বেশি অগ্রাধিকার পায় এবং তাই ব্যবহার কম হয় এভাবে অগ্রাধিকার বৃদ্ধি পায় IO বাউন্ড প্রক্রিয়াগুলি উচ্চতর হয় উচ্চতর অগ্রাধিকারগুলির দিকে খেয়াল রেখে আমরা যদি এমন একটি অপারেটিং সিস্টেমকে বাস্তব সময়ের পরিস্থিতিতে ব্যবহার করার চেষ্টা করি এবং কাজটি CPU ব্যবহার করে থাকে তবে এর অগ্রাধিকার হ্রাস অব্যাহত থাকবে এবং এটি তার সময়সীমা মিস করতে পারে এটি হার্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে গ্রহণযোগ্য নয় এইভাবে আমরা ইউনিক্সের দুটি বড় সমস্যা অর্থাৎ প্রি এম্পটেবল কার্নেল এবং গতিশীল অগ্রাধিকার স্তরগুলি নিয়ে আলোচনা করেছি সুতরাং ইউনিক্সটি তার গতিশীল অগ্রাধিকার স্তর নন প্রিএম্পটেবল কার্নেলটি কেবল সহজ রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করা যেতে পারে এবং এটি হার্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলির জন্য উপযুক্ত নয় যেখানে সময়সীমা মিলি বা মাইক্রোসেকেন্ডের ক্রম ইউনিক্স ৫ এর প্রধান ঘাটতিগুলি হল এটি একটি সেকেন্ডের ক্রমের প্রি এম্পসান সময় অগ্রাধিকারগুলির গতিশীল পুনঃনির্মাণ এবং রিসোর্সগুলি ভাগ করে নেওয়ার প্রোটোকলগুলি সমর্থন করে না অন্যান্য ঘাটতিগুলি হল অকার্যকর বিঘ্নিত প্রক্রিয়াজাতকরণ ডিভাইস ইন্টারফেসিংয়ের সমস্যা সমর্থন আমরা যেমন একটি নতুন সেন্সর অন্তর্ভুক্ত করতে চাই বা একটি ডিভাইস তৈরি করতে চাই তাহলে আমাদের সমস্ত কাজ বন্ধ করে অপারেটিং সিস্টেমটি পুনরায় বিশ্লেষণ করা প্রয়োজন এবং সিস্টেমটি বন্ধ করা দরকার যা কোনও ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয় নিরাপত্তা গুরুতর বাস্তব সময় পরিস্থিতি তৈরি করে সিস্টেমটি চালু থাকলে এটি করতে সক্ষম হওয়া উচিত ইউনিক্স ৫ এর প্রধান ঘাটতি গুলি হল টাইমারগুলির জন্য সমর্থন সঠিক ভাবে হয় না যদি আমরা এটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহার করতে চাই তবে রিয়েল টাইম ফাইলের সাহায্যের অভাব হতে পারে এই কোর্সটি শেষ করার আগে পসিক্স নিয়ে আলোচনা করবো পক্সিক্সের উৎস পর্যবেক্ষণ করার সময় দেখা গেছে যে AT T দ্বারা ইউনিক্স তৈরি হয় AT T এটিকে অন্যদের বিনামূল্যে ব্যাবহারের জন্য দিয়েছিল ইউনিক্স কোডটি AT T দ্বারা বিতরণ করা হয়েছিল এর আগে A T T একটি টেলিকম সংস্থা ছিল এবং সেই সময়ে তাদের অপারেটিং সিস্টেমটি বিকাশের ক্ষেত্রে কোনও আগ্রহ ছিল না যাঁরা এটি পেয়েছেন এটি বিভিন্ন উপায়ে যেমন IBM এটিকে AIX তে HP এটিকে HP UX Sun এটিকে Solaris ডিজিটাল কর্পোরেশন এটিকে Ultrix প্রসারিত করেছেন এবং এটি এগিয়ে চলতে থেকেছে অতএব ইউনিক্স কোডটি AT T তে বিকশিত হলেও এটি বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন উপায়ে প্রসারিত করেছিলেন ফলস্বরূপ ইউনিক্স কোডটি বেমানান হয়ে যায় কোনও অ্যাপ্লিকেশন একটি প্ল্যাটফর্মে তৈরি হলে সেটি অন্য প্ল্যাটফর্মে চলবে না বিভিন্ন ইউনিক্সকে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছিল বলে সিনট্যাক্স এবং সার্ভিস সেমানটিকসের মধ্যে ভিন্নতা ছিল সুতরাং কোন সংস্করণে একটি কোড বিকাশের ক্ষেত্রে এটি চলবে কিন্তু অন্য সংস্করণে কাজ করবে না উৎস কোড স্তরে কোডটি সামঞ্জস্যপূর্ণ করতে পসিক্স চেষ্টা করা হয়েছিল এবং এটি পোর্টেবল অপারেটিং সিস্টেমের জন্য দাঁড়িয়েছে IX সম্পর্কে কেউ ভাবতে পারে এটি Unix মানগুলির মতো দেখানোর জন্য পোর্টেবল অপারেটিং সিস্টেমের কাছে POS এর কেবল একটি প্রত্যয়ের মতো ব্যবহার করা হয়েছে এটি খুব জনপ্রিয় হয়ে উঠল নন ইউনিক্স অপারেটিং সিস্টেমটিও পসিক্সের সাথে সামঞ্জস্য হয়ে যায় এবং এইভাবে পসিক্স একটি বিশাল সাফল্য অর্জন করেছিল পসিক্সের জন্য প্রধান উদ্বেগ হল অ্যাপ্লিকেশনগুলির বহনযোগ্যতা যা বিভিন্ন অপারেটিং সিস্টেমে লিখিত এখন পসিক্স ব্যাপকভাবে গ্রহণযোগ্য এমনকি ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলিও পসিক্স স্ট্যান্ডার্ড ব্যবহার করে পসিক্স একটি আন্তর্জাতিক মান হিসাবে গৃহীত হয়েছে IEEE P1003 এবং ISO স্ট্যান্ডার্ড 9945 ইত্যাদি পসিক্সকে একটি মান হিসাবে স্বীকৃতি দেয় যদি কোনও POSIX স্ট্যান্ডার্ড ডকুমেন্টের দিকে নজর দেয় তবে তারা দেখতে পাবে যে এটি কেবলমাত্র অপারেটিং সিস্টেমের কলগুলি বা অপারেটিং সিস্টেমের ইন্টারফেসগুলি কী হওয়া উচিত এবং একবার কল করার পরে কী ঘটতে হবে তা নির্ধারণ করে এটিকে কল শব্দের সমর্থক বলা হয় তবে অপারেটিং সিস্টেম কলগুলি কীভাবে কার্যকর করা হবে সে সম্পর্কে এটি জানায় না এটি কেবলমাত্র প্যারামিটারগুলি গ্রহণ করে কলগুলির নাম এবং কী অর্জন করা উচিত তা সম্পর্কে অবহিত করে তবে এটি ঠিক কীভাবে লিখতে হবে তা সম্পর্কে জানায় না নথিগুলির বেশ কয়েকটি খণ্ড রয়েছে একটি হল POSIX 1 যা সিস্টেম ইন্টারফেসের সাথে সম্পর্কিত এবং যা সিস্টেমের রুটিনগুলি এবং তাদের প্যারামিটার এবং সেমানটিকস বিষয়ে আলোচনা করে POSIX 2 শেল এবং ইউটিলিটিগুলির সাথে সম্পর্কিত অপারেটিং সিস্টেমটি পসিক্স অনুগত এবং চতুর্থটি POSIX 4 রিয়েল টাইম এক্সটেনশনগুলির সাথে ডস POSIX RT এগুলির সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করার পদ্ধতি রিয়েল টাইম পসিক্স সম্পর্কে নিম্নলিখিতটি আলোচনা করা হয়েছে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি সমর্থন করার জন্য এটির একটি অপারেটিং সিস্টেম দরকার তবে এটি RT POSIX এর অভিযোগে পরিনত হয়ে যাবে প্রথমটি হল প্রিমিটিভ অগ্রাধিকার ভিত্তিক সময়সূচী এবং এটি কিছু কার্যকর মেট্রিকগুলি সংজ্ঞায়িত করে

অর্থাৎ অপারেটিং সিস্টেমটি বিভিন্ন সিস্টেমের কলগুলির জন্য কার্যকর হয় এবং এটি সবচেয়ে খারাপতম সমস্যাটি সমাধান করে স্থিতিশীল অগ্রাধিকারের জন্য সমর্থন প্রয়োজন এবং আমরা দেখেছি যে প্রথাগত অপারেটিং সিস্টেমটি স্থির অগ্রাধিকারগুলিকে সমর্থন করে না তবে এখন প্রচলিত অপারেটিং সিস্টেমগুলিও অনেকগুলি স্থিতিশীল অগ্রাধিকারগুলিকে সমর্থন করে এটির জন্য কমপক্ষে ৩২ অগ্রাধিকারের স্তরগুলি অবশ্যই সমর্থন করা উচিত যথার্থ এবং আপেক্ষিক উভয় টাইমারকেই সমর্থন করতে হবে এবং নির্ভুল টাইমার সরবরাহ করতে ন্যানো স্লিপ ফাংশন অবশ্যই দরকারি ভার্চুয়াল মেমোরিতে Mlock হল একটি লক পেজ Mlockall সম্পূর্ণ স্থানটি লক করতে এবং Munlock কোনও পেজ আনলক করার জন্য প্রয়োজন এখানে সমস্তটি সমর্থন করা আবশ্যক আগে থেকে বরাদ্দ এবং সংলগ্ন ফাইলগুলি সমর্থন করার জন্য মাল্টি থ্রেডিং এবং রিয়েল টাইম ফাইল সিস্টেমকে সমর্থন করা আবশ্যক পূর্বে আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে প্রথাগত অপারেটিং সিস্টেমগুলি ব্যবহার করার বিষয়ে কিছু সমস্যা দেখেছি আমরা ইউনিক্সের দিকেও নজর রেখেছিলাম এবং তারপরে আমরা ইউনিক্সকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হলে যে সমস্যাগুলি দেখা দিতে পারে সেগুলি লক্ষ্য করি তারপরে আমরা পসিক্স রিয়েল টাইম স্ট্যান্ডার্ডটির দিকে নজর রেখেছিলাম যা সমস্ত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমকে সমর্থন করে আমরা এই স্ট্যান্ডার্ডের প্রধান প্রয়োজনীয়তার দিকে নজর দিয়েছি প্রয়োজনীয়তার একটি হল স্থায়ী অগ্রাধিকার স্তর ৩২ অগ্রাধিকার স্তর এবং অগ্রাধিকার ভিত্তিক প্রি এম্পটেবিল শিডিয়ুলিং এগুলি ব্যবহার করে কাজগুলি কার্যকর করতে হবে আমরা প্রায় কোর্সটির শেষে পৌঁছে গেছি কোর্সটি শেষ হওয়ার আগে কয়েকটি অনুশীলন প্রশ্ন নীচে দেওয়া হল কাজগুলি যখন রিসোর্স ভাগ করে দেয় এবং রিসোর্স ভাগ করে নেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সমর্থন না থাকে তখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় তারপরে প্রথম প্রশ্নটি হল প্রাওরিটি ইনভারসান বলতে কী বোঝা যায় এটি কীভাবে উত্থিত হয় এবং এই সমস্যার সমাধানগুলি কী এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হক অর্থাৎ প্রাওরিটি ইনভারসান আন বাউন্দেদ প্রাওরিটি ইনভারসান কী এবং এই সমস্যার সমাধান কী পরবর্তী প্রশ্নটি হল যখন বেশ কয়েকটি কাজ ক্রিটিকাল রিসোর্সগুলির একটি সেট ভাগ করে দেয় তখন আমরা একসাথে অগ্রাধিকার বিপর্যয় এড়াতে পারি কি যখন আমাদের কোনও প্রোটোকল ব্যবহার করে কোনও রিসোর্স ভাগ করে নেওয়া কার্যগুলি থাকে তখন আমরা সত্যিকার অর্থে প্রাওরিটি ইনভারসানটি শূন্য করতে পারি কি প্রোটোকলটি প্রাওরিটি সিলিং প্রোটোকল হতে পারে হাইয়েস্ত লকার হতে পারে বা সাধারণ ইনহেরিটেন্স ভিত্তিক প্রোটোকল হতে পারে এই প্রশ্নের উত্তর হল না কারণ যদি কোনও নিম্ন অগ্রাধিকারের কাজটি যদি রিসোর্সটি ধারণ করে থাকে তবে উচ্চ অগ্রাধিকারের কাজটির অপেক্ষা করতে হবে এবং সেইজন্য কমপক্ষে একটি প্রাওরিটি ইনভারসান ঘটতে হবে সুতরাং আমরা যে রিসোর্স শেয়ারিং প্রোটোকলটি ব্যবহার করি না কেন সমস্ত প্রাওরিটি ইনভারসান একসাথে এড়ানো সম্ভব নয় তৃতীয় প্রশ্নটি একটি খুব নির্দিষ্ট প্রশ্ন ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসান বলতে কী বোঝায় যেখানে প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিম ব্যবহার করা প্রাওরিটি সিলিং প্রোটোকল হতে পারে এবং ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারসানের উদাহরন কি হতে পারে যখন রিয়েল টাইম টাস্কগুলির একটি সেট প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটি ব্যবহার করে কিছু ক্রিটিকাল রিসোর্স ভাগ করে দেয় তখন কী সর্বোচ্চ অগ্রাধিকারের কোনও কাজ বিপর্যয় ভোগ করে কি না সেটা দেখতে হবে উত্তরটি মিথ্যা যদি বলা হয় যে সর্বনিম্ন অগ্রাধিকারের কাজটি কোনও বিপর্যয় ভোগ করে না তবে সেটি সত্য বলা হবে যখন কম অগ্রাধিকারের টাস্কটি ইতিমধ্যে একটি রিসোর্স রাখে এবং উচ্চ অগ্রাধিকারের কার্যটি সক্ষম হয়ে যায় তখন সর্বোচ্চ অগ্রাধিকারের কাজটি ইনভারসানের শিকার হতে পারে এর মাধ্যমে এই কোর্সটি শেষ হবে আমরা কেবল রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির কয়েকটি প্রাথমিক দিকগুলি দেখেছি তারপরে আমরা দেখেছিলাম যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি কী এবং কোনও নন রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের থেকে কিভাবে আলাদা আমরা রিয়েল টাইম টাস্কগুলির সময়সূচীটিকে প্রধান সমস্যা হিসাবে বিবেচনা করি যা একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম পরিচালনা করতে পারে আমরা গুরুত্বপূর্ণ টাস্ক শিডিউলিং অ্যালগরিদমগুলি নিয়েও আলোচনা করেছি তারা প্রসেসরের উপর নির্ধারিত হতে পারে কিনা তা দেখার জন্য আমরা কার্য বিশ্লেষণের দিকে তাকিয়েছিলাম আমরা রিসোর্স ভাগ করে নেওয়ার বিষয়গুলি দেখেছি এবং তারপরে মাল্টিপ্রসেসর শিডিয়ুলিংয়ের দিকে লক্ষ্য রেখেছি তারপরে অবশেষে আমরা এমন কিছু বিষয় খুঁজছিলাম যা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিকে সমর্থন করা দরকার প্রথাগত অপারেটিং সিস্টেমগুলির পক্ষে সমর্থনটির অভাব রয়েছে এটি কেন ছিল তা আমরা তদন্ত করেছি এবং তারপরে আমরা এর জন্য কিছু সমাধান প্রস্তাব করেছি যা সমস্ত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি অনুসরণ করে